সুতরাং চল আমাদের এই ভূমিকার দার্শনিক দিকের প্রশ্নটি তে ফিরে আসা যাক তাহলে মূলত কোনটা আমার সুতরাং যদি অ্যারিস্টট্ল এর অভিমত তোমাদের মনে থাকে সেটিতে বলা হয়েছে যে আমাদের চিন্তা ভাবনা বাইরের জগতে যা আছে তারই প্রতিফলন যদি আমি একটি আপেল দেখি বা আপেলের কথা চিন্তা করি তার কারণ হল যে আপেলটি আছে এবং আমার চিন্তাটি আপেলের সেই প্রতিমুর্তির মধ্যে আছে এই সম্পূর্ণভাবে বিপরীত অভিমতটি কান্টের আমাদের অনেক পরে দিয়েছিলেন তিনি বলেন যে বাইরের জগতে যা আছে সেটি আমাদের চিন্তারই প্রতিফলন অর্থাৎ যা আমরা ভাবি আমরা মনে করি সেটাই সেখানে আছে এখন তোমরা দেখতে পারছ যে একটা ফাঁক এখানে রয়েছে যেটা কখনই অতিক্রম করা যাবে না কারণ তুমি যেটা ভাবছ সেখানে আছে সেটা তোমার ভাবনা মাত্র যা বাস্তবে সেখানে আছে সুতরাং তুমি একজন ব্যক্তি কে দেখছ যাকে তুমি জানো যে সে এখানে বসে আছে সুতরাং মূলত আমি মনে করছি যে একজন ব্যক্তি এখানে বসে আছেন সুতরাং আমার কাছে এই ব্যক্তির ধারণাটি আছে আমার কাছে ছেলে মেয়ে পুরুষ মহিলা গাছ চেয়ার এই সব কিছুর ধারণা আছে সুতরাং এই বিশ্ব সম্পর্কে এটাই আমার চিন্তা এবং এটাই সেখানে আছে সুতরাং আমার কাছে মেঘের ধারণাটিও আছে আর তোমরা কোনো কিছুর প্রতিমুর্তি এই মেঘে দেখতে পারছ তুমি একটি কুকুরকে বা অন্য কিছু কে মেঘের মধ্যে দেখতে পারছ আসলে বাইরের জগতে কী আছে এই প্রশ্নটা নিয়েই আমরা শুরু করতে চাই এবং এর পরে আমরা যা ইতিমধ্যেই দেখেছি যে মানুষের মনের মধ্যে যে ধারণাটি আছে তাতে মানুষ বুঝতে পেরেছে যে মন বলে কিছু আছে সময়ের সাথে সাথে যখন তারা বুঝতে পারল যে তারা যা ভাবছে সেটি বাস্তবে যা আছে তার সাথে সংগতিপূর্ণ নয় কিন্তু এখন আমরা যা আলোচনা করব তা হল যে একটি ইন্টেলিজেন্ট এজেন্ট থাকা আবশ্যক আমাদের একটি মন থাকা দরকার যা এই বিশ্বটিকে এমন ভাবে উপস্থাপিত করবে যাতে এটি এই উপস্থাপনাকে কার্যকরী ভাবে পরিচালনা করতে পারে সুতরাং আজকে আমি এই প্রশ্নটা নিয়েই আলোচনা করব সুতরাং চলো বাস্তব কী এই মূল প্রশ্নটা নিয়ে আমরা শুরু করি অবশ্যই আমরা একটা জগতে বাস করি আমরা এই বিশ্বের ই অংশ কিন্তু বিষয়গত বাস্তবতা টি কী তোমরা যদি এই বিশ্বের একটি মডেল তৈরী করতে চাইতে তাহলে আমি সেটা কিভাবে করতাম আসলে কী আছে তার কেউ পরামর্শ দিতে চাও আমরা বাস্তব এর কথা বলছি সুতরাং তোমরা বলছ যে বাস্তবে যা আমরা দেখি সেটি কতগুলো পরিস্থিতির সংকলন যার হেরফের আমরা করতে পারি কিন্তু সহজ জিনিস যেমন মানুষ যেমন এখানে বসে থাকা এই যুবকটি কে ধরি উনি কী বাস্তবে আছেন যুবকটি কি মানুষ কি ঠিক আছে চল এখন একটি প্রচলিত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নেওয়া যাক পদার্থবিদ্যা র দৃষ্টিকোণ এই বিশ্বের সব কিছু অল্প কিছু সংখ্যক বিভিন্ন মৌলিক কণা দিয়ে তৈরী সুতরাং যদিও অল্প সংখ্যক মৌলিক কণা বলতে আমি এটা বোঝাচ্ছি যে কিছু সংখ্যক ভিন্ন প্রকারের কণা আছে যারা ছোটো এই নয় যে কণা গুলির সংখ্যা অল্প এই ভিন্ন প্রকার টি হল আসলে ছোটো সুতরাং কোন তত্ত্ব তোমরা অনুসরণ করছ এটি তার উপর নির্ভর করে সুতরাং অনুসরণ করার মত সব থেকে সহজ টি হল বোর পরমাণু মডিউল উদাহরণস্বরূপ তোমরা জানো যে একটি পরমাণু প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরী এবং ইলেক্ট্রন ও এই বিশ্বের অন্য সব কিছু এই তিন প্রকারের জিনিস দিয়ে তৈরী সুতরাং অবশ্যই পদার্থবিদ্যা হল এই বিশ্ব কী দিয়ে তৈরী সেই বিষয়ে যা আমি বোঝার চেষ্টা করে চলেছি কিন্তু চলো আমরা ধরে নি যে এটি কিছু মৌলিক কণা দিয়ে তৈরী এটি এমন কিছু হতে পারে যা প্রোটন এবং নিউট্রন এর থেকে ছোটো কিন্তু সব কিছু এর মধ্যেই আছে এবং এই কণাগুলি পদার্থবিদ্যা র কিছু নীতি মেনে চলে সুতরাং পদার্থবিদ্যা র নীতি গুলি এই বিশ্বে কী ঘটছে তা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট সুতরাং এটিই সেই প্রথম অনুমান যা নিয়ে আমরা কাজ করব এবং এটি এমন কিছু নয় যা নিয়ে আমরা বিতর্ক করতে পারি কারণ তাহলে তোমরা মূলত বলছ যে পদার্থবিদ্যা ভুল সুতরাং পেন রোস যা বলেছেন যে মস্তিস্কের পদার্থবিদ্যা আমরা বুঝতে পারি না এর পর তোমরা বলবে যে আমরা এই বিশ্বের পদার্থবিদ্যা বুঝতে পারি না সুতরাং পদার্থবিদ্যা হল একটি বিশ্বাস যা তোমরা জানো যে আমরা জানি না এটা কী সুতরাং এখানে একটি স্লিং তত্ত্ব আছে তাহলে এরা নিউট্রিনো আর গ্লুঅন এবং এই ধরনের কিছু কিন্তু সেখানে কিছু একটা আছে এরা পদার্থবিদ্যা র সেই নীতি অনুসারে আচরণ করে যা আমরা আবিষ্কার করার চেষ্টা করছি যাই হোক এরা এই নীতি অনুসারে আচরণ করে অতএব সব কিছুই এই নীতি অনুসারে পরিবর্তন করা যাবে সুতরাং এই বিশ্ব কে কিছু অর্থে বোঝার জন্য এটি যথেষ্ট সুতরাং আমরা মানুষের কথা বলছি ব্যক্তি কী সুতরাং এমনকি প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটাও 1027 পরমাণু দিয়ে তৈরী আমি জানি না যে তোমরা 027 এই সংখ্যাটি কে কল্পনা করতে পারছ কিনা এটি একটি বিশাল সংখ্যা সুতরাং আমরা একজন ব্যক্তির কথা ভাবতে পারি বা সামাজিক অর্থে নয় কিন্তু শারীরিক অর্থে কোনো ব্যক্তির কথা ভাবতে পারি একটি মানব শরীর 1027 পরমাণু দিয়ে তৈরী সুতরাং ওখানে বসে থাকা এই যুবক টি শুধুমাত্র একটি 1027 পরমাণুর সংকলন যেটা কোনো কারণবশত একসাথে জুড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং এই কারণটি পদার্থবিদ্যা র নীতি দ্বারা দেওয়া হয়েছে এটি পদার্থবিদ্যা র নীতি দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে এবং অবশ্যই আমরা এটি কে অন্য পরিভাষায় অভিহিত করতে পারি আমরা জীববিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদির কথা বলতে পারি কিন্তু আরো গভীরে মূলত এরা মৌলিক কণা দ্বারা মেনে চলা এই পদার্থবিদ্যা র নীতি গুলিকে মেনে চলে সুতরাং আমরা আগে বিশ্বের দুটি মত বাদ এর কথা উল্লেখ করেছি একটি হল বস্তুবাদী মত বাদ যা বলে যে শুধুমাত্র একটি বস্তু আছে এবং অন্যটি হল আদর্শবাদী মত বাদ যেটা বলে যে মূলত কোনো বস্তুই নেই সুতরাং এই কারণেই শেষ লাইন এ আমি বলেছি যে যদি মৌলিক কণা গুলি থেকে থাকে তাহলে তোমরা জানো কিছু মানুষ বিশ্বাস করে যে মূলত এটি একটি শক্তি বা এই ধরনের কিছু কিন্তু আমাদের এই ধরনের বিষয়ে যাওয়ার প্রয়োজন নেই সুতরাং আমরা এই বিশ্বকে বোঝার চেষ্টা করছি আমরা এই বিশ্বের মডেল তৈরী করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি কিন্তু কেন করছি আমরা এটা আগের লেকচারে আলোচনা করেছি যে কারণ একটি ইন্টেলিজেন্ট এজেন্ট র এই বিশ্বটিকে অর্থপূর্ণ ভাবে চালানোর ক্ষমতা থাকা চাই নিজের জন্য কিছু কার্যকর কাজ করে নিজের লক্ষ অর্জন করা উচিত এবং শেখা বা এই ধরনের কাজ করা উচিত সুতরাং তাকে এই বাইরের জগতের প্রতিনিধিত্ব করতে হবে কিন্তু এই বাইরের জগতটি কী এটাই আমাদের প্রশ্ন সুতরাং মানুষ হল আদপে 1027 পরমাণু আর এই 1027 পরমাণু লক্ষাধিক অন্যান্য পরমাণু গুলির সাথে অনবরত ক্রিয়া করছে তোমরা জানো আমরা নিশ্বাস নি আমরা খাদ্য গ্রহণ করি আমাদের মধ্যে শব্দ তরঙ্গ প্রবেশ করে যেগুলো দোদুল্যমান কণা দিয়ে তৈরী এবং মূলত এরকম সুতরাং যদি আমরা একজন পদার্থবিদের মত বাস্তব সম্পর্কে এই পরিভাষায় কথা বলার চেষ্টা করি তাহলে কি আমরা এই বিশ্বকে কোনো দিনও বুঝতে পারব আর যখন আমরা বলি যে এই বিশ্বকে বুঝতে পারা যাচ্ছে তার অর্থ হল ব্যবহারিক অর্থে যখন একটি ইন্টেলিজেন্ট এজেন্ট কোনো পরিবেশে মূলত কোনো কার্যকারী জিনিস করার চেষ্টা করছে সুতরাং আমরা কি কখনো এদের জন্য সূত্র গুলি লিখে দেওয়ার কথা এবং এদের হয়ে এগুলির সমাধান করার কথা ভেবেছি যদিও আমরা এই সূত্র গুলি জানি এবং এটাও জানি যে সমাধান করলে মূলত আমরা কি পেতে পারি এদের অবস্থানের নির্দিষ্ট আবক্র পথটি জানা আমাদের কিভাবে সাহায্য করবে তোমরা জানো পরমাণু সংখ্যা 259 এই দিকে সরে যাচ্ছে বা এই ধরনের কিছু কিন্তু এটি সাহায্য করে না সুতরাং আমরা যদি এই বিশ্বের সাথে যোগাযোগ করতে চাই তাহলে আমাদের নিজস্ব উপস্থাপনার স্তর থাকা চাই এবং এই প্রসঙ্গ নিয়েই আমি আজ আলোচনা করব যে বিশ্বের সাথে আমরা হ্যান্ডসেট এর মত করে যোগাযোগ করি সেই বিশ্বটি আসলে আমাদের মনের সুতরাং আমরা আগেই বলেছি যে আমাদের চারদিকের বিশ্ব এবং আমরাও পদার্থবিদ্যা র মৌলিক নীতি অনুসারে কাজ করি বা এই নীতি দ্বারা নীতিগত ভাবে বিবৃত হই এখানে অন্য কিছুর বিশেষ প্রয়োজন নেই কিন্তু এটি এত বৃহত যে এটি নিয়ে কাজ করা আমাদের পক্ষে কঠিন কারণ যে পরিমাণ সংখ্যার তত্ত্ব নিয়ে আমাদের কাজ করতে হতে পারে তা মূলত অনেক বেশী আমরা কি করি আমরা আমাদের মনে আমাদের নিজস্ব জগৎ সৃষ্টি করে নি এবং আমাদের এই সৃষ্টি মূলত আমাদের কাছেই অর্থপূর্ণ হয় সুতরাং আবার ব্যক্তির উদাহরণে ফিরে আসা যাক আমি ব্যক্তিকে 1027 পরমাণুর উদাহরণ হিসাবে ভাবতে পারি না যারা কোনো সম্মিলিত কার্যে আচরণ করে আমি এটিকে একটি একক সত্ত্বা ব্যক্তি হিসাবে ভাবি যে চেয়ার নামক একটি একক সত্ত্বার উপর বসে আছে বা কোনো একক সত্ত্বা যাকে আমি ধোসা বলি তা খাচ্ছে যেমন মশলা ধোসা আমি এটাকে মূলত একটি বস্তু বলেই ভাবছি অবশ্যই এটি একমাত্র বস্তু নয় এটি এত রকমের বস্তু ও এত রকমের প্রক্রিয়া দিয়ে তৈরী এবং আমি সে বিষয়ে একেবারেই যেতে চাই না সুতরাং আমরা বিমুর্তনের স্তর গুলি তৈরী করি যার মধ্যে আমরা বস্তু কে উপস্থাপিত করি ও যুক্তি দেখাই সুতরাং আমাদের এটাও মনে রাখতে হবে যে নেবল এবং সিমন শারীরিক প্রতীক অনুমান হল এই যে এটি প্রতীক প্রণালী তৈরী ও তাদের হেরফের করে এটি এই বিশ্ব সম্পর্কে মূলত একটি বুদ্ধিমান পদ্ধতিতে যুক্তি বিচার করার জন্য যথেষ্ট সুতরাং ডগলাস ওসেরফ যার কথা আমি আবার আর কিছু ক্ষণের মধ্যেই আলোচনা করব তার প্রতীক সম্পর্কে একটি অন্য ধারণা আছে যা আমরা এখানে খুব একটা পড়ি না উনি বলেন যে কিভাবে আমাদের মন এই প্রতীক গুলি বা আমাদের মস্তিস্ক এই একই প্রতীক গুলি কে সৃষ্টি করে যার কথা আমরা বলছি আমরা একজন ব্যক্তির পক্ষে দাঁড়াই এবং এরকমই সুতরাং আমি যখন একটি প্রতীক এর কথা বলছি আমি এমন কিছু বলছি যা বোধগম্য সুতরাং উদাহরণস্বরূপ আমি এক জন ব্যক্তির নাম লিখছি আমি মূলত তা পড়তে পারব বা আমি এটিকে একটি ওয়ার্ড প্রসেসর এ লিখতে পারব ও এই ধরনের জিনিস কিন্তু ওসেরফ মানব মস্তিস্কে প্রতীক তৈরী করার বিষয়েও কথা বলেছেন যে মানব মস্তিস্ক প্রতীক সৃষ্টি করে এবং এই প্রতীক গুলি কী এগুলো হাজার হাজার নিউরন এর মধ্যেকার এক ধরনের সম্মিলিত কার্যের প্যাটার্ন সুতরাং আমরা এর থেকে বেশী বিশদ আলোচনায় যাবনা কিন্তু নিউরন গুলি কোনো না কোনো ভাবে একে অপরের সাথে সম্মিলিত ভাবে আচরণ করে যা আমরা নিজেরা পরিদর্শন করছি একটি প্রতীকের কথা ভাব যে আমরা প্রতীক দিয়ে যুক্তি নির্ধারণ করছি সুতরাং এই ধরনের একটি ধারণাকে সিনেমা তে ব্যবহার করা হয়েছে অবশ্যই সিনেমায় বাধ্যতামূলক ভাবে বাস্তবকে দেখানো হয়না সুতরাং আবার ম্যাট্রিক্স এ ফিরে আসা যাক তোমাদের মধ্যে যারা ম্যাট্রিক্স দেখেছ তাদের এর প্রধান চরিত্র নেইল নিও এর মনের কথা মনে থাকবে নিও নিউ ইয়র্ক শহরে কর্মরত একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং এইভাবেই সিনেমাটি শুরু হয় কিন্তু বাস্তবে এর যাই মানে হয়ে থাক নিও একটি মানব ব্যাটারী র কোনো কোষে আছে যা যন্ত্রগুলি তার শরীর থেকে শক্তি নিষ্কাশন করার জন্য তৈরী করে ছিল সুতরাং কোন জটিল ক্রমটি র অন্বেষণ আমাদের করতে হবে সেটি বোঝার জন্য এই সিনেমাটি মনোযোগ দিয়ে দেখবে যে যখন তার মস্তিস্ক থেকে কোনো কিছু বার করে নেওয়া হল সে তখন নিজেকে একটি অত্যন্ত অচেনা স্থানে খুঁজে পেল কোনো কোষের মধ্যে পেল যেখানে সে একটি বিশাল ব্যাটারী র একক বা এই ধরনের কিছু যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে আমি বলতে চাইছি সেটি এই ধারণাটি ব্যবহার করে যে মূলত আমরা যে জগতে বাস করি সেটি আসলে আমাদের মনের মধ্যে আছে যে কারণে অবশ্যই মানুষ কখনো কখনো হ্যালুসিনেট করতে পারে সে এমন কিছুর কল্পনা করে যা বাস্তবে সেখানে নেই কারণ তাদের মন আবার সেই শব্দটি আমি ব্যবহার করছি যে বাস্তবের সাথে সংগত নয় কিন্তু তোমরা জানো যে এখানে একটি বড় ব্যাপার আছে যে বাস্তব কী তা আমরা জানি না আমরা মূলত সেটাই জানি যা আমরা নিজেরা জানি ইন্সেপ্শান হল আরেকটি সিনেমা যেখানে তুমি জানতে পার না যে তুমি স্বপ্ন দেখছ না কোনো বাস্তব জগতে আছ শারীরিক অনুমান প্রণালী এটা বলে না যে তুমি কোনো বর্ণনার স্তর সৃষ্টি করতে পারো কিনা এবং এই স্তরটিই একটি বুদ্ধিমত্তা র প্রণালী সৃষ্টি করার জন্য যথেষ্ট কিনা আমাদের কাছে অনেক স্লাইড আছে কিন্তু আমরা সেগুলির মধ্য দিয়ে যাব না এটি শুধুমাত্র যে স্কেল এর স্তরে আমাদের ধারণা গুলি থাকে সেই স্তরের ব্যাখ্যা করার জন্য দেওয়া মনে রেখো যে শেষ পর্যন্ত সব কিছুই এই মৌলিক কণা গুলির উদাহরণ দিয়েই তৈরী কিন্তু আমরা আবার ব্যক্তির কথা ফুটবল মাঠের কথা গ্রহের কথা বলি এই সব কিছুই ভিন্ন স্তরের স্কেল এ আছে 'পাওয়ার অফ টেন' 'Powers of Ten' নামে একটি খুব ভালো সিনেমা আছে যেটি ওয়েব এ পাওয়া যাবে জানি না তোমাদের মধ্যে কজন এটি দেখেছ এবং একটি লিংক আমি এখানে দিয়েছি যেটা মূলত একটি স্তরের কক্ষ যেখানে একটি দম্পতিকে একটি উদ্যানে দেখা যাচ্ছে এবং তারা সব থেকে উপরের স্তরে যেটি 1026 মিটার সেখান থেকে নেমে সব থেকে নিচের স্তরে যেটি 10 27 মিটার সেখানে যায় এবং এই ধরনের জিনিস সুতরাং বিভিন্ন স্তরে তোমরা বিশ্বকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখো কিছু উদাহরণ দাও যেমন সর্ষের দানা মোটামুটি 1 মিলিমিটার চওড়া অপর পক্ষে চেন্নাই থেকে পুনে র দূরত্ব ১১০০ কিলোমিটার সুতরাং 10 এর এই সূচকে তোমরা ছবিটিকে বিবর্ধিত করে দেখতে থাকো প্রত্যেক বার 10 এর সূচককে কমিয়ে এই ছবিটিকে দেখো এবং এর পরে তোমরা এক প্রকার আরো গভীরে ঢুকতে থাকো এবং এরকমই সুতরাং তুমি দেখতে পারছ যে এরকম অনেক জিনিস আছে যা নিয়ে আমরা কথা বলতে পারি না মানে আমাদের মন 10 লক্ষ আলোকবর্ষের মত কোনো কিছু নিয়ে কথা বলতে চায় প্রথমত তোমাদের কল্পনা করে নিতে হবে বা মনে রাখতে হবে যে এক আলোকবর্ষ কী এটি আলো দ্বারা এক বছরে অতিক্রান্ত একটি দূরত্ব আর আলোর গতি থাকার কথা আমরা ভাবতেও পারি না মানে আমি তোমায় সবে মাত্র দেখলাম আর তুমি তোমার হাত তুলছ আর আমি তোমায় তৎক্ষণাৎ দেখছি এখানে গতির প্রশ্নটি কোথা থেকে আসছে গতির কোনো ধারণাই আমাদের কাছে নেই কিন্তু আইনস্টাইন এবং অন্যান্য ব্যক্তিদের জন্য বর্তমানে আমাদের কাছে অবশ্যই এই ধারণা আছে কিন্তু আলোর গতি সসীম আর আমরা এটা অনুভবও করতে পারি না কারণ আমরা জানি এটি আমাদের সবার পক্ষে এতটাই দ্রুত যে সব কিছু তৎক্ষণাৎ ঘটছে আমরা এই আপেক্ষিকতায় বা এই ধরনের জিনিসে পীড়িত হই না কিন্তু দশ লক্ষ আলোকবর্ষ আলো এই দশ লক্ষ আলোকবর্ষে কতটা দূরত্ব অতিক্রম করবে মানে আমরা বিশেষ করে এই ধরনের কিছুর কথা ভাবতেও পারি না ঠিক আছে সব থেকে শেষ 10 27 মিটার যেখানে আমাদের কাছে কুয়াক্স আর গ্লুঅন এবং এরকমই সব আছে সুতরাং এই বিশ্ব যেটিকে আজকের সময়ে আমরা যে রকম ভেবে থাকি সেটি বস্তুর বিভিন্ন স্কেল এ অবস্থান করে যেগুলি একটি স্তরেই আছে অন্য স্তরে আছে শুধু মৌলিক কণার সংকলন যা আমরা ইতিমধ্যেই স্বীকার করেছি যে ওই স্তরে এই নিয়ে কাজ করা সম্ভব নয় এই কারণেই আমরা বিশেষ করে এই বিভিন্ন স্তর গুলির কথা ভাবি সুতরাং আমাদের বোধগম্য মহা বিশ্ব মূলত এই স্কেল গুলির একটি সাব সেট সুতরাং যে বৃহত্তম বস্তুটি আমরা দেখতে পারব সেটি হয়ত এক কিলোমিটার দুরে হবে সুতরাং গোল্ডেন গেট ব্রিজ এবং সান ফ্রান্সিসকো বা এই ধরনের জিনিস এবং সব থেকে ক্ষুদ্রতম বস্তুটি হয়ত একটি সর্ষের দানা হবে বা কিছু ব্যক্তি পরাগ দেখতে পায় বা তোমরা জানো সূর্যের আলো আছে আর তাতে ধুলিকণা দেখতে পাওয়া যায় এর মধ্যে কিছু হয়ত 01 মিলিমিটার দুরে সুতরাং মূলত তোমরা বস্তুর কথা সম্ভবতঃ এই স্তরের স্কেল এ ভাবতে পারো সুতরাং যে মানব মনে এখনো অবধি আমি পৌঁছানোর চেষ্টা করছি সেই মানব মন মূলত ধারণা সৃষ্টির জন্য এই স্তর গুলিতেই বিবর্তিত হয়েছে সুতরাং বস্তুর কথা ভাববার প্রবণতা এই স্তর গুলিতেই থাকে সেই কারণে আমরা এতেই স্বচ্ছন্দ বৃহস্পতি গ্রহ এখান থেকে কত দূরে সে বিষয়ে কথা বলতেও আমরা স্বচ্ছন্দ নই কারণ আমরা এই ধরনের কোনো কিছু কল্পনাও করতে পারি না এবং আমরা অন্তত এই ধরনের জিনিস ভাবার জন্য বিবর্তিত হইনি এবং বিভিন্ন স্তরে যুক্তি দেখানোর জন্য আমরা এই বিভিন্ন ধরনের শৃঙ্খলা সৃষ্টি করেছি সুতরাং আমরা জীববিদ্যা বা ভূগোল বা জ্যোতিঃপদার্থবিজ্ঞান বা অন্য কোনো কিছুর বিশেষজ্ঞ হয়ে উঠি কিন্তু প্রত্যেকটি শাখা নিজেদের স্কেল এর স্তরে কাজ করে সমাজ বিজ্ঞান সেই স্তরে কাজ করে যেখানে আমরা মানব সমূহ নিয়ে কথা বলছি মানবের কথা মনে আছে তো প্রত্যেকটি মানুষ 1027 কণার সংকলন সুতরাং সমাজ বিজ্ঞান কিছু অর্থে 1027 কণার সংকলন এর কথা বলছে কিন্তু আমরা অবশ্যই এখন আর মৌলিক কণার বিচারে ভাবনা চিন্তা করি না এবং বিশেষ ভাবে যখন আমাদের কাছে এই শৃঙ্খলা গুলি আছে সুতরাং হাফস্ট্যাটার তাহলে ডেকান্ট মন শরীরের যে সমস্যা নিয়ে বারবার আলোচনা করছিলেন সেটি মনে কর যে যদি মনের একটি জগৎ হয়ে থাকে যা শারীরিক জগত শরীর নিয়ে যুক্তি তর্ক করছে তাহলে এই দুটি জিনিস মূলত কিভাবে পরস্পরের উপর ক্রিয়া করে না পদার্থবিদ্যা নয় যেখানে আমরা বলি যে আমাদের কাছে মৌলিক কণার স্তরের পদার্থবিদ্যা র নীতি আছে এবং তোমরা যদি সেটা জানো তাহলে তোমরা জানবে যে বাকি প্রণালীটি মূলত কিভাবে চলছে কিন্তু হাফস্ট্যাটার বলেন আমাদের একটি ধারণার সূচনা করা উচিত যাকে তিনি নিম্নমুখি কার্য কারণ বলে থাকেন যার অর্থ হল কার্য কারণ সম্পর্ক একটি উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে হয় যদিও পদার্থবিদ্যার নীতি কণার স্তর থেকে সম্পুর্ন কণার স্তর এ যাওয়া কে ব্যাখ্যা করতে পারে কিন্তু তিনি বলেন এটি আমাদের পক্ষে উপযোগী নয় আমাদের ভাবতে হবে কিভাবে হচ্ছে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি এক কাপ চা খেতে চাই তাহলে আমি এক কাপ চা এর স্তর থেকে ভাবছি এবং এরকম এবং এই চিন্তার স্তর যেটি এই বিমূর্ততার স্তরে নিজস্ব একটি ধারণা নিয়ে ঘটছে সেটি অবশেষে একটি স্তরের দিকে যাচ্ছে তুমি উদাহরণস্বরূপ বলতে পারো আমার পেশীগুলি বা আমার স্নায়ু কোষ গুলি বা এমনকি আরো নিম্নতর স্তরে তুমি বলতে পারো যে মৌলিক কণা গুলি আমার হাত এমন ভাবে তৈরী করেছে যে আমার হাতটি শেষ পর্যন্ত এই চায়ের কাপটিতে পৌঁছে যাচ্ছে এবং তুলে নিচ্ছে এবং সেটিতে চুমুক দিচ্ছে সুতরাং কার্য কারণ হল আমাদের যুক্তির স্তর থেকে আরো নিম্ন স্তরে আসা যেখানে বিষয় গুলি ঘটছে এখনপদার্থবিদ্যা য় কার্য কারণের কোনো ধারণা নেই সেই কারণে কান্টের এমনকি যখন মানব শ্রেণীর কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে মুখ আর কার্য কারণ আমাদের দেওয়া হয়েছে যা আমরা মূলত স্বীকার করছি যে আমাদের এগুলি নিয়ে কাজ শুরু করতে হবে সুতরাং এগুলিকে বলা হচ্ছে এপিফেনোমেনন সুতরাং চাপ এর মত বিষয় গুলি যেমন উদাহরণস্বরূপ একটি বেলুনে আমরা চাপের কথা বলি কিন্তু আসলে যা ঘটছে তা হল নিম্ন স্তরের কার্যকলাপ বায়ু নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এই সব কিছুর বিভিন্ন রকমের অণু গুলি এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা জানো যে বেলুন এর অভ্যন্তরীণ পৃষ্ঠতলে ঢোকার চেষ্টা করছে এবং এই ক্রম বর্ধিত কার্যকলাপ বা চাপের বিস্ময়কর এপিফেনোমেনন নিয়ে মূলত কাজ করা হয়ে থাকে অনুরূপভাবে আমাদের মানব মস্তিস্কে এরকম লক্ষ লক্ষ নিউরন আছে যেগুলি কোনো একটি পদ্ধতিতে কার্য করে যাচ্ছে আমরা আমাদের মস্তিস্কের কথা এই ভাবে চিন্তা করতে পারি না আমি মস্তিস্কের কথা চিন্তা করার চেষ্টা করছি আর বলছি ওহ আমি এই এক কাপ চা খেতে চাই যেটি মূলত খুব উচ্চ স্তরে কার্য করছে সুতরাং একটি যন্ত্র কী এরকম কোনো এপিফেনোমেনন স্তরে কাজ করতে পারে আর আমরা মনে করি যে যন্ত্রের বুদ্ধিমান হওয়া আবশ্যক সুতরাং আমরা এটা আলোচনা করেছি সুতরাং কম্পিউটার হল মানব তৈরী যন্ত্র তাই আমরা জানি এটি কিভাবে কাজ করে সুতরাং আমাদের পক্ষে এটি ব্যাখ্যা করা সহজ যেমন উদাহরণস্বরূপ তোমরা যদি ওয়ার্ড প্রসেসর এ কিছু লেখ নীতিগত ভাবে কেউ বলতে পারবে যে নিম্নতর স্তরে এই ধরনেরই সুক্ষ্ম স্তরের কার্যকলাপ ঘটছে কিন্তু আমরা সেটা করি না অবশ্যই আমরা মানুষ হিসাবে যন্ত্র নিয়ে চিন্তা করার প্রবণতা রাখি যে এটি উচ্চ স্তরের কাজ করছে সুতরাং আমরা কম্পিউটার যন্ত্র কে কিভাবে দেখি একটি মিউজিক প্লেয়ার বা একটি ওয়েব ব্রাউজার বা একটি গেম বা এই গুলির মতই আরো অনেক কিছু কাজই যন্ত্র করতে পারে সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে অনেক মানুষই বলেছে যে সুর দেওয়া থেকে শুরু করে একটি সার্বজনীন যন্ত্র পর্যন্ত আছে সুতরাং যদি তুমি নিজেকে একটি সার্বজনীন যন্ত্র হিসাবে বল এবং এই সার্বজনীন যন্ত্রটি হল একটি যন্ত্র যেটি অবশ্যই শুধুমাত্র যা একটি সাধারণ যন্ত্র করতে পারে সেটি করার জন্যই পরিকল্পিত নয় বরং এটি অন্যান্য যন্ত্রের নকল করতে এবং তারা যা করতে পারে তা করতে সক্ষম সুতরাং এই প্রকৃতিতে তারা নমনীয় হাফস্ট্যাটার বলেছেন একটি যন্ত্র যখন স্ক্যান করে সেটি তখন বুদ্ধিমান হয় সুতরাং আমি আবার হাফস্ট্যাটার এ ফিরে এলাম তিনি বলেন যে যদি এই যন্ত্র নিজের ব্যবহার অন্তর্দর্শন ও পরীক্ষা করতে পারে তাহলে এটি সম্ভব যে সেটি মূলত বুদ্ধিমান হতে পারে সুতরাং তিনি নেবেল এবং সাইমন এর থেকে এক ধাপ এগিয়ে যাচ্ছেন সাইমন এবং নেবেল বলেছেন যে তোমরা যদি প্রতীকী চিত্র তৈরী করতে পারো এবং অ্যালগরিদম সৃষ্টি করতে পারো তাহলে তুমি এই চিত্রতেই কাজ করছ যেটি একটি বুদ্ধিমান আচরণ সৃষ্টি করতে যথেষ্ট এবং আবশ্যক এবার আমরা দেখতে পারছি যে এটি এক স্তর উপরে সুতরাং এখানে প্রচুর স্তর ছিল যা নিয়ে কাউকে কথা বলতে হত কম্পিউটার এ আমরা বিট স্তরের উপস্থাপনা পাই এতে মেশিন কোড সমাবেশ ভাষা উচ্চ স্তরের ভাষা উচ্চ স্তরের তত্ত্ব কাঠামো উপস্থাপনা বস্তু এবং সব ধরনের জিনিস আছে এবং তোমরা আরো উঁচু তে যেতে থাক বাস্তব জগতের অনুরূপভাবে সুতরাং নেবেল এবং সাইমন বলেন যে উপস্থাপনার একটি স্তরই যথেষ্ট যাকে তারা প্রতীক স্তর বলছেন কিন্তু এখন হাফস্ট্যাটার এক ধাপ এগিয়ে যাচ্ছেন উনি বলছেন যে এর সাথে মূলত অন্তর্দর্শন এর ক্ষমতাটিও থাকা দরকার সুতরাং তোমরা যদি তার লেখা বইটি আই মাস্ট চেঞ্জ দ্য লুপ পড় এটি একটি উত্সাহ ব্যঞ্জক বই তিনি এক প্রকার দীর্ঘ এবং বিস্তারিত তর্কের মধ্যে দিয়ে যান যে গডেল রুসেল এবং হোয়াইটহেড প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা তে কিভাবে স্ব উল্লেখের এই ধারণাটি আবিষ্কার করেন এবং এই ঘটনা সত্ত্বেও যে রুসেল এবং হোয়াইটহেড সব কিছু কে বিধিবদ্ধ করে ছিল এবং তারা স্ব উল্লেখের কাঠামোকে দুরে রাখতে চেয়ে ছিলেন সুতরাং তারা যুক্তিপূর্ণ উপস্থাপনাকে স্তর ভুক্ত করেছিলেন বা যেখানে স্ব উল্লেখ সম্ভব ছিল না সেখানে যুক্তিপূর্ণ উপস্থাপনার প্রকার ভেদ করেছিলেন একটি একই প্রকারের তর্কের বস্তু মূলত ওই একই ভাষার বাক্যের তর্ক হতে পারে না কিন্তু গডেল বাক্য তৈরী করার অত্যন্ত বিস্তারিত একটি পদ্ধতি আমাদের দিয়েছিলেন সুতরাং দুটি স্তর আছে যেখানে জিনিস গুলি কাজ করছে একটি হল সংখ্যা তত্ত্ব যেটি গণিতের নীতি সম্বন্ধিত কিন্তু এই সংখ্যা তত্ত্বে বস্তু এনকোডিং এর স্তরটিও আছে এবং মূলত বাক্য এনকোডিংযেমন আমি শুয়ে আছি এবং এই ধরনের কিছু বা এই বাক্যটি সত্য নয় এবং এই ধরনের কিছু আছে সুতরাং চলো এবার কিছু ক্ষণের জন্য ইন্টেলিজেন্ট এজেন্ট এর কথা আলোচনা করা যাক এটি আজকের সময়ের খুব জনপ্রিয় একটি পরিভাষা সুতরাং এগুলি হল প্রোগ্রাম আমরা বুদ্ধিমত্তার নতুন প্রোগ্রাম গুলির কথা আলোচনা করব যেটি স্থির যার অর্থ হল অপারেটিং সিস্টেম উদহারণস্বরূপ যদি আমরা একটি যন্ত্র কে ঐ ভাবেই ছেড়ে দি তাহলে সেটি মূলত সবসময় ওই ভাবেই থাকে তারা স্ব শাসিত যার অর্থ হল কেউ বলছে না যে এই প্রোগ্রাম টি চালাও এই রুটিন টি বা সাব রুটিনটি তৈরী কর বা এই ধরনের কিছু এরা সক্রিয় যদি এরা পরিবেশে কোনো সুযোগ দেখে তারা সেই পরিবেশটি অনুভব করে নেয় তারা মূলত সেটাকে পাওয়ার চেষ্টা করে এবং এরা লক্ষ্য নির্দেশিত যার অর্থ হল তোমরা জানো যে এদের লক্ষ্য আছে অবশ্যই এই লক্ষ গুলি স্ব উত্পাদিত নয় এটি মূলত সৃষ্টিকর্তা দ্বারা দেওয়া হয়ে থাকে এটি ঠিক এরকম যে আমাদের কাছে সেই গুপ্ত প্রতিনিধিটি আছে যেটি সরকার গুলির কাছে থাকার কথা যার কাছে এই সব সম্পত্তি আছে এরা স্থির স্ব শাসিত এবং সক্রিয় কিন্তু এরা মূলত সরকারের হিসাব নিকাস করে থাকে একটি ইন্টেলিজেন্ট এজেন্ট কিরকম হওয়া উচিত এটি তার একটি অস্পষ্ট রেখা চিত্র সুতরাং এতে যে সাদা আকৃতিটি দেখা যাচ্ছে সেটিকে এজেন্ট বলে অনুমান করা যেতে পারে এবং এর ভিতরে যে জিনিস গুলি দেখা যাচ্ছে সেটি তার মস্তিস্কে আছে আর তার মস্তিস্কে যা আছে সেটি এই বাইরের জগতের একটি মডিউল আর বিশ্বের এই মডিউল টির নিজেকে ধারণ করা উচিত যার অর্থ হল এর নিজের অন্তর্দর্শন থাকা উচিত এবং অবশ্যই তোমরা এই প্রশ্নটি করতে পারো যে এই এজেন্ট মডিউলে একটি জগত থাকে যেখানে এই এজেন্ট টি আছে তাহলে এই এজেন্ট এর মস্তিস্কেও আমরা এই বিশ্বের মডিউল সৃষ্টি করতে পারব সুতরাং পরবর্তী বিষয়ের একটি অসীম স্তর আছে যেটি নীতিগত ভাবে থাকা সম্ভব সুতরাং এরা হল এই ধরনের বিভিন্ন আগ্রহী লুপ যারা তৈরী করতে পারে ঠিক আছে সুতরাং আমরা ধীরে ধীরে ইতিহাস থেকে সরে গিয়ে সেখানে নেমে আসছি যা আমরা করতে চাই যদি তুমি একটি ইন্টেলিজেন্ট এজেন্ট নির্মাণ করতে চাও যে বাস্তব জগতের সাথে পারস্পরিক ক্রিয়া করে তাহলে তোমার কাছে এই বিভিন্ন প্রকারের যুক্তির স্তর গুলি থাকতেই হবে একটি হল বহিরাগত স্তর যাকে আমরা সিগন্যাল প্রসেসিং বলে থাকি এর অর্থ হল তোমরা সংকেত শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ বা এই বিশ্ব থেকে যা কিছু তা পাচ্ছি এবং সব থেকে অভ্যন্তরীণ স্তর হল প্রতীকী যুক্তি র যা হল ক্লাসিকাল আএই যেটির অর্থ হল তুমি প্রতীক সৃষ্টি করতে ও তাদের নিয়ে যুক্তি তর্ক করতে পারো এবং এটি আমার এই সমস্ত বিষয়টি র ব্যাখ্যা যে তোমরা স্নায়ুর অস্পস্ট প্রণালী র একটি অন্তর্বর্তী স্তর পেতে পারো যে প্রণালী র উদ্দেশ্য হল মূলত সংকেত কে প্রতীকে পরিবর্তিত করা সুতরাং উদাহরণস্বরূপ আমি যদি কোনো কথা বলছি এবং তাতে আমি যা সৃষ্টি করছি সেগুলো একটি সংকেত যেটি তোমরা জানো যে একটি নির্দিষ্ট প্যাটার্ন এর শব্দ তরঙ্গ কিন্তু তোমার মস্তিষ্ক মূলত এই শব্দ তরঙ্গ গুলিকে ভাষাগত সত্ত্বায় পরিবর্তিত করছে সুতরাং তুমি এই শব্দ তরঙ্গ থেকে শব্দ কে চিনতে পারছ এই সংকেত গুলি থেকে তুমি মূলত প্রতীক বার করে নিচ্ছ সুতরাং আমি যদি আপেল এই শব্দটি বলি তাহলে এটি হয়ত কোনো শব্দ তরঙ্গ যা আমাদের মস্তিস্কের স্নায়বিক কার্যকলাপের মতই নিজের মধ্যে অর্থ হীন কিন্তু তুমি এটিকে একটি উচ্চ স্তরে বোঝার জন্য প্রসেস করতে পারো আপেল এর প্রতীক হওয়ার জন্য এবং স্নায়বিক নেটওয়ার্ক গুলি এই ধরনের কাজ এ পারদর্শী সুতরাং তোমরা ক্যারেক্টার স্বীকৃতি এর বিষয়টি র সম্বন্ধে শুনে থাকবে যেখানে আমাকে হাতে লেখা ক্যারেক্টার এ অক্ষর কে আঁকতে হবে সুতরাং যদি আমি এভাবে A লিখি এভাবে A লিখি আর এভাবে A লিখি তাহলে এগুলিকে A হিসাবে চিনতে আমাদের কোনো কাঠিন্য হয় না আর স্নায়বিক নেটওয়ার্ক গুলিও এই ধরনের কাজে খুব ভালো কিন্তু কোনো একটা জায়গায় তোমার একটি সংশয় দেখা দিতে শুরু করে যে আমি কী A লিখছি না কী H লিখছি এবং এটি বলার জন্য যে এই অংশ গুলির ক্রম A ওই অংশ গুলির ক্রম B তৈরী করছে ইত্যাদি যে নিয়ম গুলি আছে সেটি আমাদের পক্ষে বর্ণনা করা খুব কঠিন যে শেখার প্রণালী এই ক্যারেক্টার গুলিকে এর আসে পাশে র অন্যান্য অক্ষরের প্রসঙ্গে শেখে সেটি উদাহরণস্বরূপ শেষ পর্যন্ত ক্যারেক্টার A কে চিনে নিতে পারে সুতরাং স্নায়বিক নেটওয়ার্ক গুলি এই কাজ খুব ভালো ভাবে করতে পারে কিন্তু ধর তোমরা যদি পীথাগোরাস উপপাদ্য র এর ব্যাখ্যা দিতেই চাও যে পীথাগোরাস উপপাদ্য কী এবং এটি কে আমরা কিভাবে প্রমাণ করি তাহলে স্নায়বিক নেটওয়ার্ক গুলি এই ধরনের কাজে ভালো নয় এর জন্য আমাদের প্রতীক হেরফেরের ক্ষমতাটি দরকার যা সাইমন হোস্টেটলার থেকে শুরু করে সকলেই বলেছেন যে মূলত বুদ্ধিমান আচরণের জন্য প্রয়োজনীয় সুতরাং এই গুলোই হচ্ছে সেই বিষয় যেগুলি তোমরা যদি সাধারণ ভাবে এআই এর দিকে তাকাও তাহলে নির্ধারিত করতে পারব তোমরা যদি এআই এর উদ্যোগের দিকে তাকাও তাহলে আমরা এখানে সব ধরনের বিষয়ই পাব জ্ঞানের উপস্থাপনা শব্দার্থবিদ্যা সংহিতা মডেল সার্চ মেমরি যন্ত্র চালানোর সমস্যা সমস্যা সমাধান পরিকল্পনা বিরোধী যুক্তি গুণগত যুক্তি প্রাকৃতিক ভাষা বোঝা এবং সব ধরনের বিষয় সুতরাং এই আকৃতির বাঁ দিকে আমি যা এঁকেছি তা হল উপলব্ধি গত কার্যকলাপ সংকেত থেকে প্রতীকে যাওয়ার কার্যকলাপ স্পীচ প্রসেসিং ইমেজ প্রসেসিং ভিডিও প্রসেসিং কম্পিউটার ভিসন স্নায়বিক নেটওয়ার্ক প্যাটার্ন স্বীকৃতি স্টাড সেন্সর এবং এই ধরনের জিনিস ডান দিকে এটি ঠিক বিপরীত প্রতীক থেকে সংকেত সুতরাং তোমার কাছে মোটর নিয়ন্ত্রণ আছে যদি তুমি রোবট তৈরী করতে চাও তোমাকে অবশেষে রোবট টিকে তাই করাতে হবে যেটি সে করবে বলে ভেবেছে যদি রোবট টি স্থান A থেকে স্থান B তে যাওয়ার কথা ভাবে এটিকে তার শারীরিক চলন এর জন্য কিছু একটা করতে হবে সুতরাং আমাদের মূলত একটিভেটার বা ওই ধরনের কিছু জিনিসের দরকার সুতরাং এই গুলিই হল এআই এর বিষয় গুলি এই বৃত্তটি তে এই বৃত্তটি মূলত আমার বই থেকে নেওয়া যেটি বইতে কী আছে তা বর্ণনা করছে সুতরাং আমরা এখানে যে কোর্স টি করছি সেটি অবশ্যই এআই এর কিন্তু আমাদের ডিপার্টমেন্ট এ এরকম প্রচুর কোর্স আছে যা এই বিষয়টি কে সম্পূর্ণভাবে আলোচনা করে আর আমাদের এখানে কী ধরনের কোর্স করানো হয় শুধুমাত্র তার একটি ধারণা আমি তোমাদের দিলাম প্রথম যে চারটি কোর্স করানো হয় সেই গুলির সাথে আমি ব্যক্তিগত ভাবে জড়িত কিন্তু বাকি কোর্স গুলি তোমরা জানো যে আমার সহকর্মী রা পড়াবেন আমরা এই কোর্স টি দিয়ে শুরু করব যা হল এআই যেটি এখানে দেওয়া এই জিনিসটি র ভিতরে দেখানো বিষয় গুলিকে তার পরে পরিকল্পনা এবং ক্রমাগত সন্তুষ্টি নিয়ে আলোচনা করে এগুলি হল কোর্সগুলির নাম সুতরাং এটি পরের সেমিস্টার এ করানো হবে উদাহরণস্বরূপ জ্ঞানের উপস্থাপনা এবং যুক্তি এই দুটি কোর্স কোর্স ই পরের সেমিস্টার এ করানো হবে এর পরে অন্যান্য কোর্স ওআছে যা আমার সহকর্মীরা পড়াবেন যেমন মেশিন শিক্ষা এখন পড়ানো হয়ে থাকে প্যাটার্ন স্বীকৃতি ও সম্ভবতঃ এখন পড়ানো হয় প্রাকৃতিক ভাষা প্রসেসিং ও এই মুহূর্তে পড়ানো হয় সম্ভাব্য যুক্তি এই মুহূর্তে পড়ানো হয় না কখনো কখনো ড রবীন্দ্রন এটি স্বঃ অধ্যয়ন কোর্স হিসাবে পড়িয়ে থাকেন এর পরে আমরা কম্পিউটার ভিসন পড়িয়ে থাকি কোন সেমিস্টার এ পড়ানো এ বিষয়ে আমি নিশ্চিত নই হয়ত এই সেমিস্টার ই পড়ানো হয়ে থাকে স্পীচ টেকনলজি কার্নেল পদ্ধতি ভিসুয়াল ভিডিও প্রসেসিং কম্পিউটার গ্রাফিক্স এই গুলি আমার মনে হয় পরবর্তী সেমিস্টার এ পড়ানো হবে আউটপুট এর দিকে আমাদের বিশেষ কিছু করানো হয়না সুতরাং তোমরা দেখতে পারছ যে আমাদের ডিপার্টমেন্ট রোবোটিক্স এর মত জিনিসে অতটা সবল ন ইমাজিন মেকানিকাল ডিপার্টমেন্ট হয়ত কিছু কোর্স করাতে পারে সুতরাং আমি হয়ত এটা আগে উল্লেখ করেছি যে কাজ দেওয়ার ক্ষেত্রে একটি কাজ হবে গেম প্লেয়িং এর উপর সুতরাং আমি গেম প্লেয়িং করানোর চেষ্টা করব এই ক্রমে নয় কিন্তু এর থেকে একটু আগের ক্রমে হয়ত তাত্ত্বিক অনুসন্ধান বা এই ধরনের কিছুর পরে সুতরাং যাতে তোমরা এগোতে থাক এবং আমরা একটি গেম বেছে নেব এবং তার জন্য আমাদের একটি অ্যালগরিদম রুপায়ণ করতে হবে এবং তোমাদের প্রোগ্রাম গুলি একে অপরের বিপক্ষে খেলবে এই ধরনের কিছু করা হবে এবং আরেকটি কাজ হবে এই অ্যালগরিদম গুলি থেকে কয়েকটিকে রুপায়ণ করা সুতরাং আমরা কিছু অ্যালগরিদম করতে দেব এবং তোমাদের এই পদ্ধতিতে সেটিকে রুপায়ণ করতে হবে আমরা কোর্স এর সাথে সাথে আরো বিশদে ঢুকব ঠিক আছে এই পাঠ্য বইটি যা আমার লেখা একটি পাঠ্য বই এবং যা কিছু আমি পড়াচ্ছি তা সবই এখান থেকে এবং তদ্বিপরীত এর অর্থ হল যা এই বইতে আছে আমি তাই পড়াই সুতরাং আমরা এই পাঠ্য বইটি ব্যবহার করব এবং এছাড়াও আরো উল্লেখিত বই আছে যা মূলত যখন প্রয়োজন হবে তখন আমি উল্লেখ করব সুতরাং এই উল্লেখিত বই গুলির মধ্যে থেকে আমরা ইতিমধ্যেই কিছু অর্থে দুটি বই শেষ করে ফেলেছি যে দুটি হল পামেলা ম্যাককরডাক এর মেশিনস হু থিঙ্ক এবং হগেল্যান্ড এর এআই দ্য ভেরি আইডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইস দ্য ভেরি আইডিয়া কিন্তু আরো অন্য কিছু বই আমরা পড়তে নির্দেশ করব মূলত যখন সময় আসবে সুতরাং আমরা আজকে এখানেই শেষ করব এবং বাকিটা শুক্রবারে যখন আমাদের দেখা হবে তখন আলোচনা করব আমরা কোয়ালিটি টাইপ শিফট করব এবং সহজ সার্চ এর জন্য সাধারণ অ্যালগরিদম তৈরি করা শুরু করব যার উল্লেখ মূলত এখানে আমরা করেছি